এই ক্লাসে আমরা সুপার প্লাস্টিসিটি সংক্রান্ত আমাদের আলোচনা বজায় রাখব এবং বিশেষভাবে পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গির দিকে আমরা তাকাবো এটা সব সময় আকর্ষণীয় কারণ মেটারিয়াল সায়েন্স এর যেকোনো চর্চায় এবং সেই কারণে বিজ্ঞানের যেকোনো ক্ষেত্রে পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি কোন ধারনা পোষন করেছো তার উপর এটা নির্ভর করে না সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই গ্রেন বাউন্ডারি স্লাইডিং নিয়ে কথা বলবো এবং এর মূল তত্ত্ব নিয়ে কিছু ব্যতিক্রম আছে সুতরাং তত্ত্বগতভাবে তুমি এখন এটা বর্ণনা করতে পারো এবং তারপর হয়তো কিছু ছবি আঁকার চেষ্টা করতে পারো কি ঘটতে পারে তার বর্ণনা দেওয়ার জন্য কিন্তু বাস্তবে কোন একটি মৌলিক স্তরে তোমাকে একটি পরীক্ষার পরিকল্পনা করতে হবে যেখানে তুমি প্রকৃতপক্ষে ওই ঘটনা দেখতে পাবে তুমি ঘটনাটা দেখতে পাবে তুমি ঘটনাটা রেকর্ড করতে পারবে এবং সেই রেকর্ডিং আরো অসংখ্য গবেষকদের মধ্যে ভাগ করে নিতে পারবে সুতরাং মেটারিয়াল সায়েন্সের যে কোন পরীক্ষামূলক ক্রিয়াকলাপ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক দিক অর্থাৎ আমি বলতে চাইছি কাজ এবং সুপার প্লাস্টিসিটি এর থেকে আলাদা কিছু নয় এটা একই তোমার অবশ্যই এই খুব সুন্দর পরীক্ষাটি থাকা দরকার কার্যত পিএইচডি কাজের একটি অংশ হিসাবে যখন তুমি বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে বিভিন্ন আকর্ষণীয় পরীক্ষার উদ্ভাবন করা একটি গুরুত্বপূর্ণ দিক অনেক ক্ষেত্রেই তোমার পিএইচডি এর প্রধান অংশ হয়ে যায় এইরকম কোন একটি আকর্ষণীয় পরীক্ষা যেটা তুমি উদ্ভাবন করতে সক্ষম হয়েছো কারণ এর ফলে তুমি কিছু অদ্বিতীয় তথ্য সেট পেয়েছো যেটা অন্য কোন প্রমাণ পরীক্ষামূলক ব্যবস্থায় হয়তো পাওয়া সম্ভব হয়নি আর এই ভাবেই তুমি গবেষক হিসাবে তোমার সৃজনশীলতার পরিচয় দিতে পারবে কোন নির্দিষ্ট ঘটনার সূক্ষ্ম বিশ্লেষণের ক্ষেত্রে সুতরাং এখানে সুপার প্লাস্টিসিটি সংক্রান্ত পরীক্ষা মূলক দৃষ্টিভঙ্গির দিকে আমরা তাকাবো এবং দেখার চেষ্টা করব এই পদ্ধতি থেকে আমরা কী শিখতে পারি সেই ভাবে দেখলে এই পরীক্ষামূলক দিকগুলিও নিশ্চিতভাবেই সাধারণ আমরা এগুলি সুপার প্লাস্টিসিটি প্রসঙ্গে ব্যবহার করি আমি জানি আমরা সুপার প্লাস্টিসিটি প্রসঙ্গে কিছু নির্দিষ্ট পরীক্ষামূলক কৌশল নির্দেশ করছি কিন্তু এগুলি শুধুমাত্র সুপার প্লাস্টিসিটির জন্য সীমাবদ্ধ নয় তুমি সম্ভাব্যভাবে অন্যান্য ক্ষেত্রেও এর প্রয়োগ করতে পারো যেখানে এই একই প্রকারের প্রয়োজন তুমি পর্যবেক্ষণ করবে অন্যক্ষেত্রে যদিও এটা প্রয়োগ করা খুব সহজ হবে না সুতরাং আমাদের শিক্ষার এখানে কিছু উদ্দেশ্য আছে আমাদের শিক্ষার প্রথম উদ্দেশ্য হল কিভাবে ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তৈরি করতে হয় যেগুলি হল ন্যানোক্রিস্টালাইন সুতরাং আমরা কথা বলবো ন্যানোটেকনোলজি ন্যানোসায়েন্স নিয়ে অর্থাৎ যেখানে বস্তুকণা গুলি বেশ কিছু ন্যানোমিটার হয়তো 100 ন্যানোমিটার সুতরাং আমরা সব সময়ই এগুলিকে আলাদা বস্তুকণা হিসেবে ভাববো ছোট ছোট আলাদা বস্তুকণা হিসেবে কিন্তু প্রকৃত প্রযুক্তি যা আমরা ব্যবহার করব তা হয় একটি গাড়ির গা অথবা হয়তো একটি পেনের গা বা কোন জৈবিক প্রয়োগক্ষেত্র যেখানে তুমি প্রয়োগ করবে ধরো একটি কৃত্রিম হাড় এই সমস্ত গুলিতে তৈরি করা এবং ব্যবহার করা বস্তুগুলি হল ম্যাক্রোস্কোপিক বস্তু আমি বলছি না হয়তো তোমার কিছু ইলেকট্রনিক প্রক্রিয়া চলবে যেটা খুবই ক্ষুদ্র একটি বর্তনীর অংশ কিন্তু আমরা যা ব্যবহার করব তার অনেকগুলিই প্রযুক্তিগতভাবে ম্যাক্রোস্কোপিক বস্তু এবং তাই যদিও তুমি বলো যে তুমি ন্যানোস্কেল এ কিছু আকর্ষণীয় ধর্ম খুঁজে পেয়েছো তোমাকে একটি ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তৈরি করতে হবে যার ঐ ন্যানোস্কেল ধর্মগুলি পুরো স্যাম্পেল এ অথবা স্যাম্পেলের কোনো নির্দিষ্ট অংশে ঘটবে যাতে তুমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারো সুতরাং যে কোন ন্যানোমেটারিয়াল সংক্রান্ত কাজে ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তৈরি করার ক্ষমতা যেটা তুমি সামলাতে পারবে এবং সেটা নিয়ে মাইক্রোস্কোপ এ কিছু করতে পারবে যেখানে তাদের ন্যানোক্রিস্টালাইন বস্তু হিসেবে দেখাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাই আমাদের এগুলির কথা ভাবতে হবে আমাদের কিছু পরীক্ষামূলক কৌশলের দিকে দেখতে হবে যা এটা করতে সাহায্য করবে এবং আমরা আরো দেখবো TEM যেটা হলো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ সেটা ব্যবহার করে সুপার প্লাস্টিসিটির অধ্যায়নের সাপেক্ষে কি করা যায় সুতরাং এটা হল তোমার ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ সুতরাং এগুলি হল দুটি বিষয়বস্তু যা আমরা দেখব এবং আমরা এই সংক্রান্ত কিছু কৌশল এবং কিছু আকর্ষণীয় ছোট বস্তু যা নিয়ে আমরা কাজ করতে পারব সেগুলি দেখব সুতরাং আমরা ইতিমধ্যেই দেখেছি যে তোমরা বাস্তবে একটি রোলিং প্রক্রিয়া করতে পারো এবং সেই প্রক্রিয়ায় তুমি কোন স্যাম্পেলের গ্রেনের আকার কমাতে পারো সুতরাং যখন তুমি এটা করবে যেহেতু তুমি একটা প্লাস্টিক বিকৃতি ঘটাবে সুতরাং তুমি শুরু করবে একটা স্যাম্পেল নিয়ে যার বেধ এরকম এবং তারপর যেহেতু এই রোলিং প্রক্রিয়া চলবে তুমি একটা স্যাম্পেল পাবে যার বেধ এইরকম তাৎপর্যপূর্ণভাবে পাতলা এবং নিশ্চিতভাবে তুমি এটা ধাপে ধাপে এবং বারবার এটা করতে পারো সুতরাং এটা সম্পাদন করার জন্য দুটি রোলার ব্যবহার করা হয় যা এই রোলিং প্রক্রিয়া ঘটায় এবং তারপর এই বেধ কমায় এবং সুতরাং এটা হল প্রমাণ ধাতু উৎপাদন প্রক্রিয়া যা মেটালার্জিক্যাল শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং যেটা সব সময় দেখা যায় যে এই প্রক্রিয়ায় তুমি সাধারণত ক্ষুদ্রতর গ্রেনের আকার পেতে পারো সুতরাং সম্ভাব্যভাবেই তুমি এটা সম্পর্কে ভাবতে পারো একটি প্রক্রিয়া হিসেবে যাতে ধাপে ধাপে বারবার তুমি একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারো তুমি প্রক্রিয়াটি আবার এবং আবার এবং আবার সম্পাদন করো এবং তাহলে তুমি পাবে পাতলা এবং পাতলা এবং পাতলা স্যাম্পেল যার গ্রেনের আকার ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর হবে তুমি যতই এগাবে যা আমি বলেছি প্রক্রিয়াটি আরো কঠিন হতে থাকবে কারণ উপাদানটি কঠিনতর হবে এবং তাই এটা নিয়ে কাজ করা আরো কঠিন হবে যদি তুমি ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর গ্রেনের আকার পেতে চাও কিন্তু এটা হল সাধারণ প্রক্রিয়া যেটা দিয়ে তুমি ঠান্ডা অবস্থায় কাজ করতে পারো যেভাবে এটা বলা হয় এবং এটাকে একটা প্রক্রিয়া হিসাবে ধরতে পারো যা দিয়ে তুমি গ্রেনের আকার কমাতে পারবে এবং শুরুতে তোমার গ্রেনের আকার এবং তুমি এর উপর কত বেশি রোলিং সম্পাদন করেছো তার ওপর নির্ভর করে এটা অবশ্যই সম্ভব যে তুমি শেষ করবে স্যাম্পেলের এমন একটা আকারে যেটা ন্যানোক্রিস্টালাইন গ্রেনের আকার সুতরাং এটা অবশ্যই একটা সম্ভাবনাময় বিষয় এখন সাধারণভাবে বললে আমরা বলতে পারি বিশেষত প্রযুক্তিগত প্রয়োগ সাপেক্ষে যেগুলি সামান্য বৃহৎ প্রকারের সেইসমস্ত প্রয়োগগুলিতে গ্রহণযোগ্য উপাদান হিসেবে একটি পাতলা পাত ব্যবহার করা হয় না সুতরাং তোমার প্রকৃতপক্ষে প্রয়োজন কঠিন প্রকারের কিছু যার 3 ডাইমেনশন আছে যুক্তিসঙ্গতভাবে যেটা পুরু একটা স্যাম্পেল যেটা দিয়ে তুমি কিছু করতে চাও সুতরাং এটা এখনো একটা ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তুমি ন্যানোমিটার ডাইমেনশনে যাওনি কিন্তু ডাইমেনশনগত ভাবে তুমি যেটা চাও এটা সেটা হতেও পারে নাও হতে পারে সুতরাং অবশ্যই গ্রেনের আকার কমানোর ক্ষেত্রে কারণ থাকা দরকার অর্থাৎ বেধ বজায় রেখে গ্রেনের আকার কমানোর ক্ষেত্রে কারণ থাকা দরকার আরো নির্দিষ্টভাবে আমরা গ্রেনের আকার কমানোর চেষ্টা করি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বজায় রেখে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বজায় রেখে গ্রেনের আকার কমাতে চাই এবং আমাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয় যদি তুমি সেইসব প্রয়োগের কথা ভাবো যেখানে তোমার প্রয়োজন একটি নির্দিষ্ট কিন্তু পরিশোধিত আকারের গ্রেন এটা করার জন্য একটা কৌশল আছে যাকে বলে সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন সুতরাং সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন বা এক কথায় যাকে বলে SPD সুতরাং সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন যার একটা সংস্করণ হল একটা প্রক্রিয়া যাকে বলে ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান সুতরাং ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান হল একটা প্রক্রিয়া যা দিয়ে এটা করা হয় সুতরাং আবার এক্ষেত্রে এর মধ্যে যে ধারণা এবং উদ্দেশ্য তা হল আমরা একটা বড় স্যাম্পেল বানাতে চাই যেটি ন্যানোক্রিস্টালাইন এবং একই সঙ্গে যেটি ন্যানো পোরাস দুঃখিত এটা নন্ পোরাস ন্যানো ক্রিস্টাল কিন্তু নন্ পোরাস সুতরাং তুমি একটি সম্ভাবনা অনুমান করতে পারো আমরা এই সম্ভাবনার কথা অন্য জায়গায় আলোচনাও করেছি যখন আমরা একটি হোল প্যাচ সম্পর্ক নিয়ে চর্চা করেছি যে তুমি খুব সূক্ষ্ম গুড়া তৈরি করতে পারবে তুমি অতি সূক্ষ্ম গুড়া তৈরি করতে পারবে যা ন্যানোক্রিস্টালাইন এবং তারপর তুমি এটাকে নিবিড় করতে পারবে তুমি সিন্টারিং করে গুড়াগুলিকে নিবিড় করতে পারবে এবং এই ভাবে তুমি ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেল পাবে এবং একই সঙ্গে তোমার একটি স্যাম্পেল হবে যা দিয়ে তুমি কাজ করতে পারবে এখন সমস্যা হল যখনই তুমি সিন্টারিং করবে দুটো ঘটনা ঘটবে সর্বপ্রথম হল ক্রিস্টালটির আকারে বেড়ে যাওয়ার সর্বাধিক সম্ভাবনা থাকবে এবং বাস্তবে এটা ঘটে থাকে যদিও তুমি লক্ষ্যে থাকো যে তুমি 10 ন্যানোমিটারে শেষ করবে প্রকৃতপক্ষে তোমাকে প্রথমে গুড়া তৈরি করতে হবে 10 ন্যানোমিটার অপেক্ষা ছোট এবং তারপর তুমি যখন সিন্টারিং করবে তখন তুমি 10 ন্যানোমিটারে শেষ করতে পারবে সুতরাং এটা হল 1 নাম্বার 2 নাম্বার হল সাধারণত যখন তুমি এই গুড়া তৈরি করবে এবং তারপর এগুলিকে একত্রীকরণ করবে এবং সিন্টারিং করবে প্রায় সমস্ত ক্ষেত্রেই তুমি 100 তত্ত্বগত ঘনত্ব পাবে না সুতরাং যেকোনো গুড়া সংক্রান্ত প্রক্রিয়াতে 100 এর থেকে কম তত্ত্বগত ঘনত্ব পাওয়া যায় সুতরাং প্রাপ্ত ঘনত্ব 100 তত্ত্বগত ঘনত্ব অপেক্ষা কম হবে সুতরাং এটা হল ঘনত্ব প্রাপ্ত ঘনত্ব আমি এখানে রাখবো যা তত্ত্বগত ঘনত্বের 100 অপেক্ষা কম হবে সুতরাং কিছু কিছু প্রয়োগে এটা এত গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু অন্যান্য কিছু ক্ষেত্রে বিশেষ করে যদি তুমি যন্ত্রগত আচরণ দেখতে চাও তবে তোমার স্যাম্পেলে অবস্থিত পোরোসিটি তোমার স্যাম্পেলের আচরণ পুরোপুরি বদলে দেবে তোমার স্যাম্পেলের সম্পূর্ণ আচরণ এবং তুমি জানো এটা একটা অবস্থান হিসাবে কাজ করে যেখানে তুমি স্ট্রেস এর সমাবেশ দেখতে পারো বা প্রাধান্য মূলক ভাবে যেখানে চিড় ধরতে পারে বা তোমার স্যাম্পেলে আরো অনেক কিছুর পরিবর্তন ঘটতে পারে যখনই এতে পোরোসিটি থাকবে তখন আর তুমি এটাকে সুষম স্যাম্পেল হিসেবে ধরতে পারবে না স্যাম্পেলের প্রস্থচ্ছেদ বরাবর ধর্মগত ভাবে তুমি তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে পাবে এবং এর থেকে ধর্ম হিসাবে তুমি যেগুলি পাবে সেগুলি স্বকীয় পদার্থের ধর্মকে প্রকাশ নাও করতে পারে বরং তা স্যাম্পেলে অবস্থিত পোরোসিটির দরুন অর্থাৎ ঐ ত্রুটির দরুন বস্তুর ওপর প্রভাব প্রকাশ করতে পারে সুতরাং যখন তুমি ন্যানো আঁকারের গুড়া তৈরি করবে এবং তাদের একত্রিত করবে তোমার জন্য একটি বড় আকারের স্যাম্পেল পেতে সেটা অপরিহার্যভাবে তোমাকে এমন স্যাম্পেল দেবে না যেটা তুমি স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারবে প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে গুড়া ভিত্তিক ব্যবস্থার আরো একটা সমস্যা হলো যখন তুমি গুড়া তৈরি করবে তখন প্রায়ই তুমি অতি ক্ষুদ্র গুড়া পেতে পারো এবং তা দিয়ে যখন তুমি স্যাম্পেল একত্রীকরণ করবে সাধারণত এই সূক্ষ্ম গুড়াগুলির উপরিতল এখন উন্মুক্ত থাকবে সুতরাং আসলে অবিচ্ছিন্নভাবে যখন তোমার অতি ক্ষুদ্র গুড়া থাকবে সাধারণত এর মানে হলো এর উপরিতলে জারণ ঘটবে সুতরাংপৃষ্ঠতলটি জারিত হবে সুতরাং তুমি শুদ্ধ স্যাম্পেল পাবেনা সুতরাং সাধারণত তুমি জারিত কণা পাবে এবং ওই কণাগুলিকে তুমি সিন্টার করবে সুতরাং প্রথমত সিন্টারিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং এর ওপরে তুমি পাবে এই অক্সাইডের স্তর সামগ্রিকভাবে এর পরিমাণ অনেক হবে যেহেতু তোমার অনেক কণা ছিল সুতরাং যদিও অতি ক্ষুদ্র গুড়া তৈরীর মাধ্যমে তুমি প্রচুর স্যাম্পেল তৈরি করতে পারো যেগুলি হবে ন্যানোক্রিস্টালাইন কিন্তু অতি ক্ষুদ্র গুড়াগুলির দরুণ সমস্যা তৈরি হবে সুতরাং এই ইচ্ছা থাকা দরকার যে উৎপন্ন ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেলের মধ্যে কোন ফাঁকা জায়গা যেন না থাকে ফলে তোমার পোরোসিটির জন্য সমস্যা থাকবে না এবং সেই কারণে এতে অক্সাইডের স্তর থাকবে না কারণ তুমি স্যাম্পেলের ভেতরের অংশগুলি পরিবেশে উন্মুক্ত হতে দাওনি যদিও তোমার পৃষ্ঠতলে অক্সাইড গঠিত হবে কিন্তু সেটা সামলানো অনেক সোজা কারণ তুমি সমস্ত প্রক্রিয়া গুলি শেষ করেছ এবং তুমি পেয়েছো একটি স্যাম্পেল যার ক্রিস্টালের আকার বা গ্রেনের আকার সঠিক হয়েছে তুমি সব সময় উপরের তলকে পরিষ্কার করতে পারো তুমি উপরের তল পরিষ্কার করতে পারো তোমার পক্ষে এই উপরের তলকে পরিষ্কার করা অনেক সহজ এবং তারপর তুমি এটাকে কোনোভাবে প্রয়োগ করতে পারো তোমার পক্ষে স্যাম্পেলের ভেতরের কোন অংশ পরিষ্কার করা খুব কঠিন এবং বাস্তবে তা অসম্ভব এবং সেই কারণে বিশেষত সেটা প্রয়োজনে লাগেনা সুতরাং যে পদ্ধতি আমরা ব্যবহার করছি তাকে বলা হয় ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান সুতরাং এখানে আমরা যেটা করছি সেটা হল ডাই সুতরাং সাধারণভাবে যদি এটা হয় একটি উদাহরণ আমি তোমাদের কেবল এখানে একটি পরিকল্পনা দেখাচ্ছি যেখানে দুটি ডাই আছে এবং তারপর ডাই সামান্য বাকানো হয়েছে সুতরাং এখানে একটি কোণ তৈরি হয়েছে সুতরাং এখানে এই কোণ আছে এবং এটা হল তোমার ওয়ার্কপিস যেটা তুমি ঠেলবে এবং এর ফলে এটা এদিক দিয়ে বেরিয়ে আসবে সুতরাং তুমি ওয়ার্কপিসটাকে ঠেলবে এবং এটা এর অভিমুখ পরিবর্তন করবে সুতরাং এই স্যাম্পেলটিতে যথেষ্ট পরিমাণ প্লাস্টিক বিকৃতি ঘটবে সুতরাং দেখা যাক আমরা এখানে কি করেছি আমরা এই স্যাম্পেলটিকে ঠেলেছি এটা বেরিয়ে এসেছে এবং এই প্রক্রিয়ায় স্যাম্পেলটিতে যথেষ্ট পরিমাণ প্লাস্টিক বিকৃতি ঘটেছে কিন্তু স্যাম্পেলের প্রস্থচ্ছেদ অপরিবর্তিত আছে সুতরাং স্যাম্পেলের প্রস্থচ্ছেদ বজায় রাখা হয়েছে সুতরাং তুমি কিছু ঠেললে কিছু বের করলে এই ডাই থেকে এবং যখন এটা সম্পূর্ণরূপে বেরিয়ে গেল তারপর তুমি বাহ্যিকভাবে এটা দেখলে তুমি যেটা ঠেলেছিলে এটাকে প্রায় একইরকম দেখাবে এটা রোলিং পদ্ধতির মতো দেখায় না যেখানে নাটকীয় ভাবে উৎপাদিত স্যাম্পেলটি রোলিং পদ্ধতির জন্য যে উপাদানটি তুমি পাঠিয়েছো তার থেকে আলাদা হয় রোলিং পদ্ধতিতে এটা দেখতে পুরোপুরি আলাদা হয় এখানে এই একই ঘটনা ঘটবে না তুমি যদি কিছু বের করো যেটা বেরিয়ে আসবে তার আকার মোটামুটি ভাবে যেটা ঢুকেছে তার মতন হবে আমি বলেছি মোটামোটিভাবে কারণ সবশেষে যখন এটা বেরিয়ে আসবে কিছু পরিবর্তন ঘটবে একদম শুরু এবং শেষের স্যাম্পেলের মধ্যে ঠিক আছে কারণ এটা একটা ঘূর্ণন সম্পাদন করবে যদি তুমি একটি নিখুঁত চোঙ ভেতরে ঢোকাও যেটা বেরিয়ে আসবে সেটা একটা নিখুঁত চোঙ নাও হতে পারে কিন্তু এর সাধারন প্রস্থচ্ছেদ বৃত্তাকার থাকবে এবং শেষ পর্যন্ত এটা কমবেশি বজায় থাকবে সুতরাং তুমি ভেতরে এটা পাবে এবং তারপর নীতিগতভাবে তুমি বলতে পারো যেটা বেরিয়ে আসবে ধরো সেটা তুমি নেবে এবং তারপর এটা অন্য একটা ডাইতে পাঠাবে এবং এখানে বের করে নিয়ে আসবে সুতরাং তুমি এই পদ্ধতি করতে পারো এবং প্রতিক্ষেত্রে প্রতিবার এটা এই একটা ডাই দিয়ে যাবে এবং তারপর এই দ্বিতীয় ডাই দিয়ে যাবে এবং প্রতিবারে এর তাৎপর্যপূর্ণ প্লাস্টিক বিকৃতি ঘটবে এবং তুমি এটার পরিবর্তন ঘটাতে পারবে সুতরাং যখন এটা একটা ডাই থেকে বেরিয়ে আসবে তখন তুমি প্রকৃতপক্ষে সরাসরি এবং সমঅভিমুখে এটাকে নিতে পারো সুতরাং তুমি এটা পাবে আমি এটাকে সামনের দিক এবং এটাকে পেছনের দিক বলবো সুতরাং যখন এটা এখানে আসবে আমি তখনও এখানে F এবং এখানে B বজায় রাখতে পারি যখন এটা ভেতরে যাবে বা আমি এটা কিছুটা ঘোরাতে পারি সুতরাং এটা বেরিয়ে আসবে এবং দ্বিতীয় ডাই এর অগ্রাভিমুখে এর সামনের দিক এবং পশ্চাদ অভিমুখে এর পেছনের দিক না করে আমি একটা ঘূর্ণন করতে পারি চোঙের অক্ষ বরাবর সুতরাং চোঙের অক্ষ বরাবর আমি একটা 90º ঘূর্ণন করেছি সুতরাং এটা প্রথম ডাই দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে গেছে এবং যখন এটা বেরিয়ে এসেছে আমি একটা 90º ঘূর্ণন করেছি এবং তারপর দ্বিতীয় ডাই এর মধ্যে পাঠিয়েছি সুতরাং এই পদ্ধতি তুমি করতে পারো সুতরাং যে সব লোক এর উপর কাজ করে তারা এরকম বহু পদ্ধতির চিন্তা করে যেখানে তারা নির্ধারণ করে পাস কি হবে তারা নির্ধারণ করে যে একটি পাসে বস্তুটি প্রথম ডাই এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট অভিমুখে যাবে এবং তারপর দ্বিতীয় ডাই এর মধ্যে দিয়ে অন্য একটি অভিমুখে যাবে এবং মাঝে তুমি একটা 90º বা 180º বা 360º পর্যন্ত ঘূর্ণন সম্পাদন করতে পারো আমি বলতে চাইছি 180º হবে এটা 360º তে এটা আবার আগের জায়গায় ফিরে আসবে সুতরাং 90º বা 180º এবং তারপর দ্বিতীয় পাসে তুমি আবার একটা 180º ঘূর্ণন সম্পাদন করো এবং এইভাবে চালিয়ে যাও সুতরাং তুমি নির্দিষ্ট কিছু পদ্ধতি এবং কিছু পদক্ষেপের সংমিশ্রণ নির্ধারণ করতে পারো তারপর তুমি এটা আবার এবং আবার এবং আবার করতে পারো এবং তোমার পরীক্ষামূলক ফলাফল এবং তুমি সবশেষে ক্রিস্টালের কি আকার পেতে চাও তার ওপর নির্ভর করে তুমি বলতে পারো যদি একটি স্যাম্পেল 10 টি পাসের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় তবে তুমি ঐ ক্রিস্টালের আকারে পৌঁছাতে পারবে সুন্দর বিষয়টি হলো এই যে 10 টি পাসের শেষে স্যাম্পেলটি একটি চোঙই থাকবে তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি ধরো তুমি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চোঙ নিয়ে শুরু করলে তুমি শেষে যে চোঙটি পাবে তার ব্যাসার্ধও হবে 5 সেন্টিমিটার সুতরাং তুমি শুরু করলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে তুমি শেষ করলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধে কিন্তু পদ্ধতি চলাকালীন তুমি প্রচুর পরিমাণ প্লাস্টিক বিকৃতি ঘটিয়েছো এবং অসংখ্য ছোট ছোট ক্রিস্টাল তৈরি করেছ এবং তারপর প্রক্রিয়া চলাকালীন তুমি খুব সূক্ষ্ম গ্রেনের কাঠামো পেয়েছো সুতরাং এটাকে বলে ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান এবং এটা খুব সুন্দর একটি পদ্ধতি খুব সূক্ষ্ম আকারের ক্রিস্টাল তৈরি করার জন্য একই রকম বাহ্যিক আকৃতি বজায় রেখে এখন আমি যা বলেছি আমি জানি এটা সুন্দর একটি প্রক্রিয়া কারণ এতে একই প্রস্থচ্ছেদ বজায় থাকে আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন এর অন্য একটি সংস্করণও দেখব এবং সেটাকে বলে হাই প্রেসার টরসন সুতরাং এটা হল হাই প্রেসার টরসন এবং সুতরাং নামটা যে ধারণা দেয় এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হল তোমার স্যাম্পেল যেটা এখানে রাখা আছে এবং কি করা হচ্ছে এটাকে এই দুই অংশের মধ্যে রেখে চাপা হচ্ছে সুতরাং এটাকে এখানে চাপা হচ্ছে এবং এগুলি স্যাম্পেলের থেকে অনেক বেশি শক্তিশালী এবং তারপর চাপের অধীনে সেখানে তুমি অনেক বেশি ঘর্ষণ তৈরি করতে পারবে অধিক চাপের কারণে যা তুমি প্রয়োগ করছো উপর এবং নিচ থেকে এবং তারপর তুমি উপর এবং নিচে মোচড় দিচ্ছে এটাকে মোচড় দেওয়ার ফলে তুমি স্যাম্পেলটিতে টরসন ঘটাতে সক্ষম হচ্ছ সুতরাং অবিরাম তুমি পরিবর্তন করছো স্যাম্পেলের মধ্যে উপাদানের পরিবর্তন ঘটাচ্ছ সুতরাং স্যাম্পেলের মধ্যে তুমি প্লাস্টিক বিকৃতি ঘটাচ্ছ শুধুমাত্র স্যাম্পেলটি এখন একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ আছে সুতরাং আবার যদি তুমি একটি চোঙ নিয়ে শুরু করো এবং আমি বলতে চাইছি এটা হল একটি চোঙ আমি জানিনা আমি একই জিনিস বলব ধরো এর ব্যাস 5 সেন্টিমিটার কিংবা 1 সেন্টিমিটার নির্ভর করবে তুমি কি করতে চাইছে তার ওপর এবং আরো ধরো এটা 1 সেন্টিমিটার পুরু এটা হল কেবলমাত্র একটা উদাহরণ তুমি এরকম কিছু একটা নিয়ে কাজ করছ এবং তারপর তোমার পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শেষ অব্দি এটা এর আকার বজায় রাখার চেষ্টা করছে তুমি একটানা টরসন প্রয়োগ করা সত্ত্বেও তুমি বাস্তবে এর আকারের পরিবর্তন করছো না অনুগ্রহ করে মনে রাখবে যেকোনো সময় যখন তুমি এই প্রকারের যান্ত্রিক বিকৃতি প্রয়োগ করবে তুমি প্রচুর পরিমাণ তাপের উৎপাদন করবে সুতরাং তুমি সবসময় এমনকি রোলিং প্রক্রিয়াতেও বা ঐরকম সমস্ত ক্ষেত্রে তুমি এটা পাবে কারণ যথেষ্ট পরিমাণ পদার্থ চলাচল করবে কঠিন পদার্থ চলাচল করবে এবং সেই কারণে প্রকৃতপক্ষে প্রচুর পরিমান তাপের উৎপাদন ঘটবে সুতরাং তোমাকে এটা খেয়াল রাখতে হবে তোমাকে জানতে হবে তুমি কি করতে চাচ্ছ যদি তোমার একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা গুরুত্বপূর্ণ হয় এবং কোন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম না করতে হয় তবে তোমাকে সেটা মনে রাখতে হবে যখন তুমি এই প্রকারের কাজ করবে যদি প্রয়োজন হয় তোমাকে কিছু পাসের মধ্যে দিয়ে যেতে হবে এবং তারপর অপেক্ষা করতে হবে যতক্ষণ স্যাম্পেলটি ঠান্ডা হয়ে একটি নির্দিষ্ট তাপমাত্রায় না পৌঁছায় এবং তারপর আবার প্রক্রিয়াটি চালু করতে হবে সুতরাং হাই প্রেসার টরসন এবং ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান উভয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এগুলোর সাহায্যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম না করে প্রচুর পরিমাণ প্লাস্টিক বিকৃতি ঘটানো সম্ভব হয় অন্যদিকে সাধারণভাবে প্রচলিত রোলিং ফর্জিং এক্সট্রুসান এবং ড্রয়িং প্রক্রিয়ায় স্যাম্পেলে বিকৃতি উৎপন্ন হয় কিন্তু একইসঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাসপ্রাপ্ত হয় এখন এটা বলে সুতরাং এটা হল সুন্দর একটি প্রক্রিয়া স্যাম্পেল তৈরি করার জন্য যা আমি বলেছি আমরা ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তৈরি করতে চাই যার গ্রেনের আকার ন্যানোক্রিস্টালাইন এবং একইসঙ্গে এটার মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই সুতরাং তুমি এই রূপ একটি সমবায় তৈরি করতে চাও তুমি তৈরি করতে চাও একটি ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল যেটি ন্যানোক্রিস্টালাইন এবং যার মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই এইরূপ আমরা তৈরী করতে চাই সুতরাং এখানে এবং যেকোন প্রকারের সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশনে এইরূপ সম্পাদন করা হয়ে থাকে সুতরাং এটা খুবই ভালো এবং আমরা এটাকে ব্যবহার করতে পারি এই বিশেষ প্রকারের প্রযুক্তি দেখা এবং আলোচনা করার পর এটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যে এর কি কি সীমাবদ্ধতা থাকতে পারে সাধারণভাবে বলতে গেলে এটা এমন একটি প্রক্রিয়া যাতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয় তোমাকে এটা করার জন্য প্রচুর পরিমাণ শক্তির ব্যবহার করতে হয় কারণ যে কোন উপাদান বিশেষত ধাতব উপাদানের উপর জোর করে প্লাস্টিক বিকৃতি ঘটানোর জন্য প্রচুর শক্তি দিতে হয় সুতরাং প্রচুর পরিমাণ শক্তি ব্যয় করতে হবে এবং এর ওপরে শিল্পগত উৎপাদনের ক্ষেত্রে এটা আদর্শভাবে উপযোগী নয় সুতরাং যখন তুমি তৈরি করতে পারবে নিশ্চিতভাবে ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল তৈরি করবে মানে আমি বলতে চাচ্ছি এমন একটি স্যাম্পেল যা তুমি তোমার হাত দিয়ে সামলাতে পারো যখন এটা ঠান্ডা ইত্যাদি করা হবে তখন তুমি তোমার হাত দিয়ে সামলাতে পারো সুতরাং সেই ভাবে দেখলে এটা হল একটি মাইক্রোস্কোপিক স্যাম্পেল কিন্তু এটা ততো বড় নয় যে তুমি এটা কোন শিল্পগত প্রয়োগে কাজে লাগাতে পারো এই প্রক্রিয়াতে আমি বেশ কিছু শক্তিশালী উপাদান খুঁজে পেয়েছি যেগুলি আমি বানিয়েছি এখন আমার পক্ষে আনুপাতিক হারে প্রক্রিয়াটি বাড়ানো কঠিন এই প্রক্রিয়া ব্যবহার করে একটি গাড়ির কাঠামো তৈরি করার জন্য এর জন্য এটা পেশাদারী ব্যবস্থা নয় অন্যদিকে আমাদের প্রচলিত ব্যবস্থাগুলি যেমন রোলিং প্রক্রিয়াতে এটা পেশাদারী মানে আমি বলতে চাচ্ছি ওই বৃহৎ পরিমাণ পাত যা দিয়ে তুমি বিভিন্ন প্রকারের যেকোনো সংখ্যক কাজ করতে পারো সেটা তৈরি করার জন্য এটা পেশাদারী অর্থাৎ তুমি দেখতে পাচ্ছো বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন সুবিধা অসুবিধা আছে সুতরাং আমাদের প্রয়োজন হল কোন একটি মডেলের বৈধতা প্রদান যেমন এক্ষেত্রে ধরা যাক সুপার প্লাস্টিসিটি যা ন্যানো স্কেলে ঘটা কিছু কিছু ঘটনার সঙ্গে এক্ষেত্রে সম্পর্কযুক্ত সুতরাং এই সমবায় এর জন্য এই প্রকার প্রযুক্তির জন্য সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন প্রযুক্তি হয় ইকুয়াল চ্যানেল অ্যাঙ্গুলার এক্সট্রুসান অথবা হাই প্রেসার টরসন আমাদের ওই প্রকার স্যাম্পেল পেতে সক্ষম করে সুতরাং তোমাদের পরীক্ষাগারে এই প্রকারের প্রযুক্তি থাকা খুবই প্রয়োজন এবং তালে তোমরা এর দ্বারা বিভিন্ন পরীক্ষা করতে পারবে সুতরাং এখন তুমি ন্যানোক্রিস্টালাইন গ্রেনের আকারবিশিষ্ট একটি স্যাম্পেল তৈরী করেছ যার ওপর তুমি যান্ত্রিক পর্যবেক্ষণ চালাতে চাও সুতরাং দুই ধাপ এগিয়ে এখানে দেখা যাক আমরা কি করতে চাই আমরা প্রকৃতপক্ষে একটি স্যাম্পেল তৈরি করতে চাই যার উপর আমরা টেনসাইল পরীক্ষা করতে পারব কারণ আমরা যান্ত্রিক ধর্মাবলি গুলো দেখবো আরও নির্দিষ্টভাবে আমরা সুপারপ্লাস্টিক আচরণ দেখবো এবং একই সঙ্গে আমরা আরো দেখবো গ্রেনের ঘূর্ণন সুতরাং আমরা দেখতে চাই গ্রেনগুলো নিজেদেরকে নতুন করে সাজালো আমরা তাদের স্লাইডিং অর্থাৎ গ্রেন বাউন্ডারি স্লাইডিং দেখতে চাই সুতরাং এই ধারণা আমাদের মাথায় রাখতে হবে এবং তারপর দেখার চেষ্টা করতে হবে পরীক্ষামূলক ভাবে কোন কোন প্রযুক্তিগুলো আমরা একসঙ্গে রাখতে পারি যার দরুন আমরা ওই প্রকারের পরীক্ষার দিকে যেতে পারি সুতরাং কোনো একটি স্যাম্পেল তৈরি করে যার নির্দিষ্ট একটি ভৌত আকার থাকবে প্রকৃতপক্ষে যেটা তুমি সামলাতে পারবে তারপর তোমাকে এটা থেকে একটি স্যাম্পেল কেটে নিতে হবে যার আকার একটি কুকুরের হাড়ের মতন তুমি এরকম একটা কিছু চাও সুতরাং হয়তো এটা খুব ভালো করে আঁকা হয়নি কিন্তু প্রকৃতপক্ষে এটা হল তুমি যা চাও সুতরাং এটা হল আমরা যা তৈরি করতে চাই এটা কেবল একটা নকশা কিন্তু এটা হল তুমি যা তৈরি করতে চাও সুতরাং এটা হলো তোমার স্যাম্পেল যেমন দেখাবে সুতরাং আমাদের এটা যান্ত্রিক উপায়ে স্যাম্পেল থেকে বার করতে হবে ওই চাকতিটা যেটা আমরা উচ্চচাপে টরসনের জন্য পেয়েছি আমরা একটা চাকতি পেয়েছি এবং এই চাকতিটা ন্যানোক্রিস্টালাইন গ্রেনের আকারবিশিষ্ট এবং এই চাকতি থেকে আমরা যান্ত্রিক উপায়ে এটা বার করতে চাই এখন যেকোনো সময় যখন তুমি এই যান্ত্রিক পরীক্ষা করবে তোমাকে খুব যত্নের সঙ্গে নিশ্চিত করতে হবে যে স্যাম্পেলের উপরিতলে যেন কোনো ত্রুটি না থাকে সুতরাং এই তলের এই অঞ্চলটা আছে যেটা তুমি পরীক্ষা করতে চাও অনেক বেশি কাটা দাগ থাকলে হবে না কারণ সেক্ষেত্রে এগুলো স্ট্রেস সমাবেশের উৎস হবে এবং তাই যখন তুমি পরীক্ষাটি করবে তখন আগে থেকেই স্যাম্পেলটি অসফল হবে কারণ ঐ কাটা জায়গা থেকে অর্থাৎ ঐ দাগ থেকে স্যাম্পেল বরাবর একটি ফাটল সঞ্চারিত হবে সুতরাং স্যাম্পেলের উপর পরীক্ষা করে স্যাম্পেল থেকে নির্ভরযোগ্য ফলাফল পাওয়ার জন্য আমাদের প্রয়োজন সুন্দরভাবে তৈরি করা স্যাম্পেল যার উপরিতলের পুঙ্খানুপুঙ্খতা ভালো সুতরাং এমন একটা প্রযুক্তি যা দিয়ে এটা করা যেতে পারে সেটা হল ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং ঠিক আছে সুতরাং আসলে EDM হল একটি প্রযুক্তি যাকে বলে ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং এবং এই ধারনাটি খুবই সহজ সুতরাং তোমার একটা ওয়ার্কপিস আছে যেটা এখানে আছে সুতরাং এটা হল তোমার স্যাম্পেল যেটা তুমি কাটতে চাইছো সুতরাং এটা এখানে আছে এবং এটা একটা ইলেকট্রোড এর মতন আচরণ করছে সুতরাং এক্ষেত্রে এটা পাওয়ার সাপ্লাই এর ধনাত্মক প্রান্তের সঙ্গে সংযুক্ত থাকবে এবং এর উপরে তোমার আরো একটি ইলেকট্রোড থাকবে এই ইলেকট্রোডটা পাওয়ার সাপ্লাইয়ের ঋণাত্মক প্রান্তের সঙ্গে সংযুক্ত থাকবে এবং এর ফলে তুমি আধান তৈরি করতে পারবে এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে এই উভয় উপাদানই হল পরিবাহী এক্ষেত্রে উভয় উপাদানই পরিবাহী এবং তাই আমি বলতে চাইছি কার্যকরভাবে এদেরকে ধাতব হতে হবে এই নির্দিষ্ট ক্ষেত্রে তুমি সেরামিক উপাদান পেতে পারো না কারণ তুমি মূলত আধান তৈরি করতে চাইছ এবং গুরুত্বপূর্ণভাবে এদের মধ্যে কোন সরাসরি সংযোগ থাকবে না সুতরাং তুমি একটি শর্ট সার্কিট বানাবে না সুতরাং সেখানে কোন শর্ট সার্কিট থাকবে না সুতরাং ইলেকট্রোডগুলির মধ্যে কোন সরাসরি সংযোগ থাকবে না সুতরাং এটা হলো আমাদের প্রয়োজনীয়তা ইলেকট্রোডগুলি সরাসরি সংযোগে আসবে না কিন্তু একইসঙ্গে ইলেকট্রোড গুলিকে খুব কাছাকাছি থাকতে হবে সুতরাং এখানে ইলেকট্রোডগুলি খুব কাছাকাছি আসবে এবং এটা একটি ডাই ইলেকট্রিক মাধ্যম সুতরাং সংজ্ঞা অনুযায়ী এটা হল একটি মাধ্যম যেটি পরিবাহী উপাদান বিশিষ্ট নয় সাধারণত এখানে একটি তরল পদার্থ রাখা হয় যেটি ইলেকট্রন পরিবহন করতে পারে না সুতরাং যা ঘটে তা হল আমরা ইলেকট্রোড গুলির মধ্যে এখানে আধান উৎপাদন করতে শুরু করি সুতরাং এই মেশিনিং ইলেকট্রোড এবং এই স্যাম্পেল এবং এই আধান প্রকৃতপক্ষে স্থানীয়ভাবে ডাই ইলেকট্রিক উপাদানটিকে ভেঙে দেয় এবং এই ভাঙ্গনের দরুন স্ফুলিঙ্গ উৎপন্ন হয় সুতরাং এই স্ফুলিঙ্গের ফলে উপাদানটি ক্ষয় হয় সুতরাং এর ফলে এখানে এই অঞ্চলে সামান্য ক্ষয় ঘটে এটা এই অঞ্চলে সামান্য ক্ষয় ঘটায় এবং যেহেতু তুমি মুহূর্তের মধ্যে পাওয়ার সাপ্লাই চালু করেছ উৎপন্ন বিষয়গুলো থামবে এবং তরল পদার্থ আবার চলাচল করবে ইলেক্ট্রোলাইট আবার চলাচল করবে এক্ষেত্রে ডাই ইলেকট্রিক আবার চলাচল করবে এবং ফাঁকা জায়গা পূরণ করবে এবং তুমি এখানে সামান্য ফ্লাশিং করতে পারো কারণ স্ফুলিঙ্গের জন্য এখানে কিছু আবর্জনা তৈরি হবে এবং এটা হলো সমগ্র প্রক্রিয়া তুমি স্ফুলিঙ্গ তৈরি করছ এবং সেই স্ফুলিঙ্গ একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত তোমার স্যাম্পেলের ক্ষতি করছে এবং এর ফলে ঐ স্যাম্পেলে ভাঙ্গন ঘটছে স্যাম্পেলের সামান্য অংশ ভেঙে যাচ্ছে এবং তারপর সেটা তুমি ঐ জায়গা থেকে অপসারণ করতে পারো এবং তুমি আরেকটা স্ফুলিঙ্গ তৈরি করতে পারো সুতরাং তুমি পর পর এরকম স্ফুলিঙ্গ তৈরি করতে পারো এবং তারপর তুমি স্যাম্পেলের একটি মেশিনিং করতে পারো সুন্দর বিষয়টি হলো এই যে তুমি যেকোনো জটিল আকৃতি খুব সূক্ষ্মতার সঙ্গে তৈরি করতে পারো সুতরাং যখন তুমি করবে যখন তুমি এটাকে কোন কম্পিউটার দ্বারা চালিত গতিবিধির সঙ্গে যুক্ত করবে সুতরাং ইলেকট্রোড সম্পর্কে বলতে গেলে তুমি তৈরী করতে পারো কোনো জটিল আকার সুতরাং কোনো খুবই জটিল আকার যেটা তুমি বের করতে চাইছো তা প্রকৃতপক্ষে তুমি এটা ব্যাবহার করে করতে পারো এটা একদম ঐ আকার অত্যন্ত নির্ভুল ভাবে কেটে তৈরি করে দেবে এবং এটা খুব ভালো করে করা যাবে এবং আরো ভালো বিষয়টি হলো খুব কঠিন কোন উপাদানও এটা কাটতে পারে কারণ এখানে প্রাকৃতিক ভাবে কোন আঘাত দেওয়া হবে না তুমি কোন হাতুড়ি মারোনি এবং এই স্যাম্পেলটা ভাঙ্গনি বরং তুমি স্ফুলিঙ্গ তৈরি করেছ এবং ঐ স্ফুলিঙ্গগুলিই কাটতে সাহায্য করেছে এবং সুতরাং ঐ স্ফুলিঙ্গ প্রকৃতপক্ষে নির্ভর করে তুমি যে পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করছো যে ডাই ইলেকট্রিক উপাদানটি উপস্থিত আছে প্রভৃতির উপর সুতরাং এই বিষয়গুলি স্ফুলিঙ্গকে এবং যে পরিমাণ শক্তি এখানে বেরিয়ে আসবে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং তাই অপেক্ষাকৃত শক্ত উপাদান এবং একই সময়ে তুমি নিচ্ছ অল্প পরিমান উপাদান এবং তাই তুমি এটাকে শক্ত উপাদানের জন্যও ব্যবহার করতে পারো শুধুমাত্র এটাকে আমি বলতে চাইছি এই উপাদানটাকে তড়িতের পরিবাহী হতে হবে সুতরাং এটা হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাকে তড়িতের পরিবাহী হতে হবে কারণ এটা ব্যবহার করে তুমি একটা ইলেকট্রোড তৈরি করতে চাও যেটা আধান উৎপাদন করবে সুতরাং উপাদানগুলিকে পরিবাহী হতে হবে তোমার কখনই সেখানে অন্তরিত উপাদান হলে হবে না এবং তাই যদি এই পদ্ধতিটা ভালো হয় কারণ এতে সমস্ত কিছু ওই অঞ্চলে একরকম একত্রিত হয় সুতরাং একটি পাতলা প্রস্থচ্ছেদও এর থেকে কেটে নেওয়া যাবে সুতরাং তোমার একটা পাতলা পাত থাকলেও এই পদ্ধতি কাজে লাগিয়ে তুমি সেটাকে খুব সুন্দর ভাবে কাটতে পারবে এবং সাধারণত মেশিনিং এর খুব পরিষ্কার একটা কাজ এটা সুতরাং তুমি যখন তোমার স্যাম্পেলের উপর এটা করে ফেলবে তোমার কোন অবশেষ থাকবে না তোমার স্যাম্পেলের কোন অবলুপ্তি ঘটবে না সুতরাং তুমি খরখরে প্রান্ত পাবেনা তুমি খুব সুন্দর মসৃণ এবং সুনির্দিষ্ট প্রান্ত পাবে এবং এই পদ্ধতিতে এটা খুবই সুন্দরভাবে হবে সুতরাং এই পদ্ধতিটা স্যাম্পেল তৈরি করার জন্য আমরা ব্যবহার করতে পারি ধরা যাক যন্ত্রগত যাচাই এর জন্য আমরা ব্যবহার করতে পারি এবং এগুলি আকারে ছোট কারণ বড় স্যাম্পেলের জন্য আলাদা উপায় অবলম্বন করা হয় কিন্তু এগুলিকে আকারে ছোট এবং খুব ভালোভাবে মসৃণ হতে হবে সুতরাং এই ঘটনা ঘটানোর জন্য ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং ব্যবহার করা হয় সুতরাং পূর্ববর্তী সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন এবং এখনকার ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং এর মধ্যবর্তী ধাপগুলি করার ক্ষেত্রে এটা সাহায্য করবে আমরা খুব সূক্ষ্ম আকারবিশিষ্ট স্যাম্পেল পাব যেগুলো ন্যানোক্রিস্টালাইন প্রকৃতির যেগুলো ভেতরে কোন অক্সাইড নেই যেগুলোর ভেতরে কোনো পোরোসিটি নেই যেগুলোর ঠিকঠাক আকার বা মাত্রা আছে এবং এগুলি আমাদের জন্য প্রয়োজন একটা টেনসাইল পরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু স্যাম্পেলকে আপাতভাবে ছোটও হতে হবে সুতরাং এই গুলো করে অর্থাৎ এই পদ্ধতিগুলোর সেট থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্পাদন করতে পারি সুতরাং এখন আমরা স্যাম্পেলটা পেয়েছি আমরা এখন একটা স্যাম্পেল পেয়েছি আমরা এখনো এই গ্রেনগুলির গতিবিধি দেখতে চাই এটা দেখার জন্য যে স্যাম্পেলে প্রকৃতপক্ষে কি প্রকারের সুপার প্লাস্টিক আচরণ ঘটে চলেছে সুতরাং এটা দেখার আগে এর জন্য আমাদের আরো কিছু করতে হবে এবং সাধারণত যেটা করতে হবে সেটা হলো তোমাকে স্যাম্পলটিকে সরু করতে হবে সুতরাং তোমাকে স্যাম্পেলটা নিতে হবে এবং তারপর একে সরু করতে হবে যাতে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা দেখা যায় এটাকে প্রয়োজনীয় ভাবে সরু হতে হবে যাতে ইলেকট্রন এর মধ্যে দিয়ে চলে যেতে পারে সুতরাং এটা এখানে একটা কৌশলপূর্ণ দিক সুতরাং তোমাকে এমন একটি স্যাম্পেল তৈরি করতে হবে যেটা এই অঞ্চলে অনেকটা পাতলা হবে যাতে ইলেকট্রন এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে সুতরাং তুমি প্রকৃতপক্ষে গ্রেনগুলিকে মাইক্রোস্কোপের নিচে দেখছো এবং ধারণাটি হলো এমন যে আমরা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে একটা টেনসাইল পরীক্ষা করতে চাই সুতরাং এটা হল ধারণা এবং যদি সেই ব্যাপ্তি পর্যন্ত তুমি এটি চালাতে পারো যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে তুমি প্রকৃতপক্ষে এর সাহায্যে বিকৃতি ঘটতে দেখবে এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপী সংক্রান্ত যেকোন ক্ষেত্রে কার্যরত যে কারোর এর সাহায্যে এই প্রকৃতির স্যাম্পেল প্রস্তুত করার জন্য প্রচুর ধৈর্য্য থাকা প্রয়োজন কারণ এটা খুবই কৌশলপূর্ণ কারণ তুমি স্যাম্পেল তৈরি করতে পারো কিন্তু একই সঙ্গে তোমাকে এটাকে এত পাতলা বানাতে হবে যাতে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ভেতরে নিয়ে দেখার জন্য মানানসই হয় না হলে ঝুঁকি থাকতে পারে তোমার দ্বারা স্যাম্পেলের কিছু ক্ষতি হওয়ার এবং এর ফলে তোমার পরীক্ষা নিষ্প্রয়োজনীয় হতে পারে সুতরাং ন্যানোমেটারিয়াল নিয়ে কাজ করা লোকেদের ক্ষেত্রে ব্যতিক্রমহীনভাবে একটা বড় প্রতিবন্ধকতা হল কোন সীমা পর্যন্ত তারা এই কাজের ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে চেষ্টা করছে তাদের একটা বড় প্রতিবন্ধকতা হল সফলভাবে একটা স্যাম্পেল বানানো এবং সফলভাবে একটা পরীক্ষা করা সুতরাং কোনো পরীক্ষার জন্য যেটা তুমি কোন একটা জার্নাল এ প্রকাশিত হতে দেখো যত সংখ্যক পরীক্ষা তারা করতে পারেন সেগুলি অসফল হতে পারে শুধুমাত্র এতে কোন চিড় থাকার জন্য বা যদি এটা প্রয়োজন মত সরু না হয় বা এর অন্যকিছু ঠিক না হয় একটি বা দুটি স্যাম্পেল যেগুলিতে তারা অসাধারণ ভাবে সফলতা প্রদর্শন করতে সমর্থ হয় তার পূর্বে তাদেরকে বহু সংখ্যক ক্ষেত্রে অসফলতার সম্মুখীন হতে হয় এবং সুতরাং এর জন্য প্রয়োজন প্রচুর কাজ প্রয়োজন প্রচুর ধৈর্য প্রচুর দক্ষতা এবং একটি পরীক্ষা থেকে পরবর্তী পরীক্ষায় এদের প্রয়োগের জ্ঞান প্রভৃতি এবং আরও অনেক কিছু এবং তবে তুমি পাবে এই পদ্ধতি সুতরাং থিনিং অনেকগুলো উপায় করা যেতে পারে সুতরাং আমরা সেগুলো নিয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করব না NPTEL এ ইলেকট্রন মাইক্রোস্কোপী নিয়ে আলাদা কোর্স আছে কোর্সের সেট আছে যেখানে আমি মনে করি স্যাম্পেল প্রস্তুতিকরণ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা আছে সেখানে একটা পদ্ধতি আছে যাকে বলে ফোকাসড আয়ন বীম বেসড থিনিং সুতরাং স্যাম্পেলটাকে মাইক্রোস্কোপে দেবার বহু আগেই তোমাকে কিছুটা থিনিং করতে হবে এবং সেখানে উপায় আছে যা দিয়ে তুমি অন্য একটি সরঞ্জাম যেটাকে বলে FIB একটা ফোকাসড আয়ন বীম বেসড সরঞ্জাম যেটা দিয়ে তুমি স্যাম্পেলকে পাতলা বা সরু করতে পারো একটি ইলেকট্রনের সমবেধ বিশিষ্ট স্বচ্ছ অংশে পরিণত করতে পারো এবং তারপর এই স্যাম্পেলকেই তুমি তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবে সুতরাং তুমি এটা বানিয়েছ এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেওয়া হবে এবং তুমি এর মধ্যে দিয়ে কিছু দেখতে পাবে আমাদের পদ্ধতিটি সম্পূর্ণ করবে না কারণ এটা এখনো স্থির অবস্থায় আছে তুমি দেখতে পারবে সুতরাং যদি এটা একটা ন্যানোক্রিস্টালাইন স্যাম্পেল হয় তুমি ন্যানোক্রিস্টাল দেখতে পাবে সুতরাং ওটা ঠিক আছে ওটা এর মধ্যেকার একটা ধাপ কিন্তু আমরা সুপারপ্লাস্টিসিটি দেখতে চাই আমরা একটা পদ্ধতি দেখতে চাইছি মাইক্রোস্কোপে সুপারপ্লাস্টিসিটি সংক্রান্ত বিষয়ে যেটা আমরা প্রস্তাব করবো সুতরাং সেটার জন্য আমাদের আরও কিছু করতে হবে সুতরাং যদি তুমি এখানে দেখো সুতরাং এটা হল তোমার কুকুরের হাড়ের স্যাম্পেল এবং এটা হল তোমার পরীক্ষাটি যেরকম দেখাবে সুতরাং এটা হল যেভাবে স্যাম্পেল প্রসারিত হবে নেকিং ঘটবে এবং এটা প্রসারিত হওয়া শুরু করবে সুতরাং প্রকৃতপক্ষে আমরা এই অংশটা নিয়ে পর্যালোচনার চেষ্টা করছি সুতরাং আমরা এই অংশটা পর্যালোচনার চেষ্টা করছি এটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করতে হবে ওই অঞ্চলে কি ঘটছে যেহেতু ওখানে বিকৃতি প্রক্রিয়া ঘটেছে সুতরাং এর জন্য আমাদের ক্ষেত্রে এই ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে বিভিন্ন অবস্থায় এই ইন সিটু পরীক্ষা করা খুবই প্রয়োজনীয় সুতরাং এই ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে সাধারণভাবে একটা স্যাম্পেল রাখার জায়গা থাকে এবং আমি তোমাদের স্ক্রীন এ যেটা দেখাচ্ছি সেটা হলো একটা TEM স্যাম্পেল রাখার জায়গা এটা হল এর একটা অংশ কারণ প্রকৃতপক্ষে আমাদের স্ক্রীনের বাইরে এর আরো কিছুটা অংশ আছে সুতরাং এই অংশটা যেটা তোমার এখানে দেখছো একরকম সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে এখানে বেরিয়ে আসবে অন্যদিকে তোমরা যা এখানে দেখছো তা মাইক্রোস্কোপের ভেতরে যাবে এই অংশটা এবার মাইক্রোস্কোপের ভেতরে যাবে এবং ইলেকট্রনের স্তম্ভ উপর থেকে আসবে এবং এটা এই স্যাম্পেলের মধ্যে দিয়ে যাবে এখানে তোমার স্যাম্পেলটা বসানো থাকবে সুতরাং সাধারণত আমাদের এখানে একটা গ্রিড থাকে সুতরাং সাধারণ TEM পরীক্ষা যেখানে আমরা ঐ স্যাম্পেলের গ্রেনের আকারের ওপর ধরা যাক কেবলমাত্র অণুবীক্ষণিক আকার ক্রিস্টালাইন আকার ঠিক কোথায় দেখতে হবে সেটাই হলো উদ্দেশ্য তুমি প্রকৃতপক্ষে এই গ্রিডের ওপর স্যাম্পেলটা বসাবে সুতরাং এই গ্রিডের ওপর স্যাম্পেল বসবে সুতরাং কিছু স্যাম্পেল এখানে রাখা থাকবে এবং সেই স্যাম্পেল মাইক্রোস্কোপ দিয়ে দেখা হবে এবং বাইরে এখানে তুমি একটা প্রতিবিম্ব পাবে তুমি একটা প্রতিবিম্ব দেখবে এবং সেই প্রতিবিম্ব রেকর্ড করা যেতে পারে এখন আমাদের উদ্দেশ্য হল আলাদা প্রকৃতপক্ষে আমাদের উদ্দেশ্য হল এখানে যে সুপারপ্লাস্টিক আচরণ ঘটছে তা দেখা সুতরাং আমাদের আরও কিছু করতে হবে সুতরাং এই স্থানটা এখানে খানিকটা পরিষ্কার করা যাক সুতরাং আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা পরিস্থিতি যেখানে আমরা প্রকৃতপক্ষে পাব এখানে রাখা একটা টেনসাইল স্যাম্পেল সুতরাং খানিকটা ঐরকম সুতরাং এটা হল আমাদের টেনসাইল স্যাম্পেল এবং এটা হল স্যাম্পেলের সেই অংশ যেটা আমরা দেখতে চাই সুতরাং স্যাম্পেলের এই অংশটা হলো আমরা যেটা দেখতে চাই সুতরাং এইভাবে অনেক ইলেকট্রন মাইক্রোস্কোপ নির্মাতারাই মেটারিয়াল সাইন্টিস্ট দের বুঝেছেন মানে আমি বলতে চাইছি তারা মেটারিয়াল সাইন্টিস্টদের সঙ্গে কাজ করেন আমি বলতে চাইছি তাদের অনেকে মেটারিয়াল সাইন্টিস্টদের কাজে নিয়োগ করেন কারণ তারা দেখতে চান বোঝার চেষ্টা করেন সাইন্টিস্টরা নতুন কি জিনিস করতে চেষ্টা করছে এবং তাই তারা এরকম মাইক্রোস্কোপ তৈরি করতে চান যেটা সেগুলো করতে সক্ষম হবে সুতরাং সেখানে এমন অনেক লোক আছেন যারা ইন সিটু করে থাকেন ইলেকট্রন মাইক্রোস্কোপে টেনসাইল পরীক্ষা করার জন্য তাই মাইক্রোস্কোপের নির্মাতারা বিভিন্ন পর্যায় তৈরি করেন যেখানে তুমি স্যাম্পেলের ওপর বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে পারো তুমি স্যাম্পেলের ওপর স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারো তুমি স্যাম্পেলের উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারো তুমি স্যাম্পেলকে গরম কিংবা ঠাণ্ডা করতে পারো সুতরাং এই সমস্ত জিনিস তুমি করতে পারো তুমি স্যাম্পেলে স্ট্রেস প্রয়োগ করতে পারো তুমি স্যাম্পেলকে গরম কিংবা ঠাণ্ডা করতে পারো সুতরাং তুমি এই সবগুলো করতে পারো এবং প্রকৃতপক্ষে এটা খুব ছোট একটা অঞ্চল যেখানে তারা এগুলি করে থাকে সুতরাং এই কারণে আমাদের কাছে এটা দেখা খুবই আকর্ষণীয় যে কিভাবে তারা এই বিষয়টা পরিচালনা করছে সুতরাং উদাহরণের জন্য যদিও আমি এখানে তোমাদের জন্য একটি বৃত্ত এঁকেছি সাধারণত এটা প্রায় 3 মিলিমিটার ব্যাসবিশিষ্ট একটা অঞ্চল হয় সুতরাং তোমার যে স্যাম্পেলের উপর তুমি টেনসাইল পরীক্ষা করতে চাইছ সেটা ঐ বিস্তৃতির বা ঐ আকারের হতে হবে যেখানে তুমি পরীক্ষা করছ স্যাম্পেলের বেধও 3 মিলিমিটার হতে পারে বা এর থেকে ছোটও হতে পারে এই অঞ্চলে এই ছোট্ট 3 মিলিমিটার ব্যাসবিশিষ্ট অঞ্চলে তোমাদেরকে এটা করতে হবে আমি কেবলমাত্র যার উল্লেখ করলাম এগুলোর যেকোনোটা যেটা তুমি করতে চাও যদি তুমি স্ট্রেস প্রয়োগ করতে চাও সেটা ঐ 3 মিলিমিটার অঞ্চলের মধ্যে ঘটতে হবে যদি তুমি তাপ প্রয়োগ করতে চাও সেটাও ঐখানে ঘটবে যদি তুমি কোন ঠান্ডা পরিবেশ প্রয়োগ করতে চাও বা তৈরি করতে চাও তাহলে সেটাও তোমাকে ঐখানে ঘটাতে হবে সুতরাং সাধারণত তাদের এখানে হিটার থাকে সুতরাং তাদের একটা বলায়াকার হিটার থাকে যেটা প্রান্ত বরাবর থাকে এবং সেটা ব্যবহার করে তারা ওই অঞ্চলকে উত্তপ্ত করে সুতরাং এর দ্বারা বাইরে থেকে তুমি এই স্যাম্পেল রাখার জায়গায় বিদ্যুৎ প্রবাহ পাঠাবে সুতরাং এই অঞ্চলে বিদ্যুৎপ্রবাহ পৌঁছাবে এবং তারপর তুমি স্থানীয়ভাবে কিছু উত্তাপ তৈরি করতে সক্ষম হবে তোমার আরো একটা উষ্ণতা সেন্সর থাকতে হবে কারন তুমি পরীক্ষা করতে চাও 600ºC বা 700ºC তাপমাত্রায় তুমি যেমন খুশি স্যাম্পেলকে উত্তপ্ত করতে পারো না তোমাকে নিশ্চিত হতে হবে যে স্যাম্পেল ঐ 700ºC তাপমাত্রায় পৌঁছালো এটা 700ºC তাপমাত্রায় থাকলো এবং তুমি পরীক্ষাটি 700ºC তাপমাত্রায় চালালে সুতরাং তোমার অবশ্যই একটা উষ্ণতা সেন্সর থাকতে হবে সুতরাং তোমার এখানে একটা উষ্ণতা সেন্সরও থাকবে সুতরাং যখন তুমি এই সমস্তগুলোকে একসাথে রাখবে তুমি একটি মজাদার পরিস্থিতি পাবে যেখানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের ভেতরে টেনসাইল পরীক্ষা চালাতে পারো এবং তুমি টেনসাইল পরীক্ষারত স্যাম্পেলটি দেখতে পারো যখন তুমি গ্রেনের অবস্থানের দিকে তাকাবে আবার যদি তুমি গ্রেন বাউন্ডারি স্লাইডিং এর প্রত্যাশা করো তোমাকে আরও একটি জিনিস করতে হবে কারণ তুমি জানো না ঠিক কখন তুমি টেনসাইল পরীক্ষা করবে তুমি জানো না ঠিক কখন কোন গ্রেন স্লাইড করা শুরু করবে এবং তুমি জানোনা কতগুলি গ্রেন স্লাইড করবে তুমি জানো না কারণ যদি এগুলোর অনেকগুলো একসাথে স্লাইড করা শুরু করে বা সাধারণভাবে তুমি তোমার চারিদিকে আলাদা আলাদা গ্রেনগুলির স্লাইডিং একটা দুটো টুইস্টিং প্রভৃতি দেখতে পাবে সুতরাং সাধারনত এটা একটা পরীক্ষা মূলক প্রতিবন্ধকতা এবং লোকেরা এর সাথে যেভাবে মোকাবিলা করে সেটা হলো তারা তারপর একটা ভিডিও রেকর্ড করে এখনকার দিনে এটা করা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে গেছে কারণ আমরা ডিজিটাল উপায়ে ডাটা গুলিকে নিতে পারি সুতরাং সাধারণত তোমাকে একটি টেনসাইল পরীক্ষা করতে হবে এবং তারপর ভিডিও রেকর্ড করতে হবে একটা টেনসাইল পরীক্ষা কর এবং তারপর ভিডিও রেকর্ড কর সুতরাং যখন তুমি এটা করবে তুমি এখন রেকর্ড করেছ তুমি দেখছো সুতরাং ছবিটা তোমাকে এখন অসংখ্য ক্রিস্টাল দেখাবে এই টেনসাইল পর্যবেক্ষণের পরীক্ষাটি ঘটলে তুমি দেখতে পাবে ক্রিস্টালের মধ্যে কি ঘটলো এবং সম্ভবত তুমি যদি গ্রেন বাউন্ডারি স্লাইডিং দেখতে চাও অবশেষে তুমি সেই গ্রেন স্লাইডিং দেখতে পাবে তুমি প্লাস্টিক বিকৃতি যেখানে প্রকৃতপক্ষে একটি ক্রিস্টাল বিকৃত হয় এবং তারপর এর আকার পরিবর্তন করে তার সঙ্গে অন্য কোন একটি অবস্থার পার্থক্য খুঁজে বের করতে সমর্থ হবে কারণ তুমি ক্রিস্টালের আকার পরিবর্তন দেখতে যাবে তুমি সহজেই এটার পৃথকীকরণ করতে পারবে সেই অবস্থার সঙ্গে যেখানে হয় ক্রিস্টাল অথবা গ্রেন এর আশেপাশের গ্রেনের তুলনায় নতুন করে সামান্য একটু সজ্জিত হবে এবং তারপর হঠাৎ করে স্লাইড করবে এবং সুতরাং তোমার যদি এক গুচ্ছ এরকম গ্রেন থাকে এবং তারপর পরীক্ষা হয়ে গেলে তুমি দেখতে পাবে যে এই নিচের গ্রেনগুলি এখানে এসেছে এবং উপরের গুলি স্থানান্তরিত হয়েছে তারপর তুমি এদেরকে এইরকম চলাচল করা অবস্থায় দেখতে সক্ষম হবে এবং যে মুহূর্তে এটা ঘটবে প্রকৃতপক্ষে মাইক্রোস্কোপে তুমি এটা দেখতে পাবে সুতরাং সাধারণভাবে এটা করার জন্য এটা হল উপায় তারপরে এই ভিডিও রেকর্ড করা যেতে পারে এবং তারপর তুমি সুনির্দিষ্ট কিছু ছোট ছোট একক দৃশ্যের স্ক্রীন ক্যাপচার করতে পারো যেখানে তুমি দেখতে পারো নির্দিষ্ট শয্যায় অবস্থিত এক সেট গ্রেন এবং তারপর আরো একটি দৃশ্যের স্ক্রীন ক্যাপচার যেখানে গ্রেনগুলি স্থানান্তরিত হবে এবং তাই এটা একটা পদ্ধতি যেভাবে তুমি এটা করতে পারো সুতরাং এটা হল বেশ কিছু পরীক্ষামূলক ধাপের সেট যা আমি তোমাদের বর্ণনা করলাম সংক্ষেপে এই নির্দিষ্ট আলোচনায় আমরা সেভিয়ার প্লাস্টিক ডিফর্মেশন পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি যেখানে ন্যানোক্রিস্টালাইন ম্যাক্রোস্কোপিক স্যাম্পেল উৎপাদনে এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে সুতরাং এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ যে এটা হলো ম্যাক্রোস্কোপিক কিন্তু এটা হল ন্যানোক্রিস্টালাইন এবং ফাঁকা জায়গা বিহীন সুতরাং এই প্রযুক্তিটি এই সমস্ত বিষয়সম্পন্ন সুতরাং যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের ভিতর সুপার প্লাস্টিসিটি পর্যবেক্ষণ করতে হয় তবে সেটা চালানোর জন্য এটা খুব সুন্দর একটি উপায় এবং তারপর তোমাকে করতে হবে ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিনিং যেটা তোমাকে সাহায্য করবে তোমার জন্য একটা স্যাম্পেল পেতে যেটা নিখুঁত আকৃতি এবং একই সঙ্গে মসৃণ তল প্রভৃতির বাধা মুক্ত সুতরাং এটা হল তোমাকে যেভাবে শুরু করতে হবে এই SPD সুপারপ্লাস্টিক ডিফর্মেশন তারপর তুমি করবে এই EDM যেটা তোমাকে সেই আকার দেবে যা তুমি চাইছো তারপর তোমাকে কোন একটি স্যাম্পেল প্রস্তুতিকরণ প্রক্রিয়া করতে হবে যার মধ্যে FIB হল একটি ফোকাসড আয়ন বীম প্রযুক্তি যার একটি ধাপে তুমি পেতে পারো একটি ইলেকট্রন থিন স্যাম্পেল এবং তারপর তুমি ব্যবহার করবে TEM সুতরাং এই সমবায় গুলি হল এক গুচ্ছ পরীক্ষা মূলক প্রক্রিয়া যা তুমি ব্যবহার করতে পারো সুপার প্লাস্টিসিটির উপর ন্যানো স্কেলের প্রভাব পর্যালোচনা করার জন্য এবং আমি যেটা নির্দেশ করেছি আমাদের আছে প্রস্তুতকারকরা আমাদের মজাদার পর্যায়ের বিপুল ব্যাপ্তি দিয়েছে এদেরকে বলা হয় পর্যায় এগুলি মূলত হল একটি পর্যায় যেখানে তুমি একটি স্যাম্পেল ধরে রাখতে পারো যেটা আমাদের সাহায্য করে বিভিন্ন রকম ইন সিটু পরীক্ষা করতে এবং তারাও আমাদের একটি ইন সিটু টেনসাইল পরীক্ষা করতে দিতে রাজি হবে যেটা আমাদের নির্বাচন করা উপাদান সংস্থা এবং গ্রেনের আকারের ভিত্তিতে সুপার প্লাস্টিসিটি সংক্রান্ত বিষয়গুলির প্রক্রিয়াগুলিকে অনুসন্ধান করতে সাহায্য করবে সুতরাং এটা হল আমাদের আজকের ক্লাসের সারাংশ আমরা একটি পরীক্ষামূলক ব্যবস্থায় দেখলাম কি করে তুমি সুপার প্লাস্টিসিটির বিশ্লেষণ বুঝবে ন্যানোক্রিস্টালাইন পরিসরে ঘটা বিষয়গুলো বোঝার জন্য তুমি কোথায় দেখবে কিন্তু তুমি কি প্রমাণ দিতে চাও কার্যত তুমি ঘটনাটার জন্য যে বিবরণ দিলে সেটা একটা আসল ঘটনা যা স্যাম্পেলের ভেতরে ঘটেছে সুতরাং এই সংস্থাগুলো মানে আমি বলতে চাইছি এই সমস্ত গুলিই হল মোটামুটি ভাবে নির্ভেজাল প্রযুক্তি এবং সম্ভাব্যরূপে এই প্রযুক্তিগুলির যেকোনোটির প্রথম ব্যবহারকারী হিসেবে যেকোনো সংখ্যক বিষয়ে ভুল হয়ে যেতে পারে সুতরাং পরিষ্কারভাবে এমন স্যাম্পেল যেটা ভালো যেটা সামঞ্জস্যপূর্ণ যেটা সংস্থার প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে এবং তুমি যার প্রমাণ করতে চাইছ সেগুলো বের করতে পারে এসমস্ত ব্যাপারগুলি পেতে গেলে তোমাকে অসংখ্য কাজ সামলাতে হবে কিন্তু তুমি যদি এটা করো এবং তোমার খুব ভালো একটা ফলাফল আসে তবে তুমি বন্ধু সম্প্রদায়কে এটা দেখাতে পারো এবং ভাগ দিতে পারো সুতরাং এটা খুব সুন্দর একটা জিনিস যা আমরা করতে পারি সুতরাং এর সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করব আমরা অন্যান্য আলোচনাগুলি পরে করব